পূর্ববর্তী অধ্যায়ে আমরা উইলসন সমারফেল্ড কোয়ান্টাম শর্ত প্রয়োগ করেছি পরমাণুর উপরে বা বলা ভাল পরমাণুর মধ্যে থাকা ইলেকট্রনের গতির উপরে যার বিভব হয় Vr kr ও একটি নিউক্লিয়াসের ক্ষেত্রে এই kZe24π0 আমরা পেয়েছি যে n তম শক্তি স্তরের মান সমান কোন ধ্রুবক গুন 1nrn n 2 এই তিনটি কোয়ান্টাম সংখ্যা আমরা পেয়েছি আরও একটু ব্যাখ্যা করে বলি তিনটি কোয়ান্টাম সংখ্যা আছে nrnn nrnnn ও nnk এই সংখ্যা গুলির উপরে কিছু নিয়ম প্রযোজ্য হয় n এর মান k থেকে k এর মধ্যে থাকে ও 1 এর পদক্ষেপে বাড়ে বা কমে কারণ কৌণিক ভরবেগ বা তার কম্পোনেন্টের মান হল k ও সেটিও 1 এর পদক্ষেপেই বদলায় এর সাথেই n এর মান হয় k k 1 k 2 থেকে k nr অবধি এবার হিসেব করি k এর সর্বনিম্ন মান 1 হলে কি হবে কিন্তু 1 কেন কারণ বোর মডেল অনুযায়ী একটি কণার ন্যূনতম কৌণিক ভরবেগ হয় h2π যেহেতু k এর মান 1 হলে কৌণিক ভরবেগের মান h2π হয় তাই আমরা k এর মান 1 নিচ্ছি তোমাদের মনে করিয়ে দিই কোয়ান্টাম শর্তগুলি কি ছিল বা বলা যায় এই সমস্যায় ভ্যারিয়েবল যেইগুলি ছিল তা হল সম্পূর্ণ পর্যায়ে pxdx nx h এই হল কোয়ান্টাম শর্ত একটি পরমাণুর জন্য কি থাকে একটি পরমাণুর জন্য থাকে n k আর n n কে এখন বলছি m m এর মান k থেকে k এর মধ্যে থাকে এদিকে n হতে পারে 1 2 3 প্রভৃতি k হতে পারে 1 2 3 বা n অবধি যে কোন সংখ্যা মনে রাখবে nr k n আর nr হতে পারে 0 1প্রভৃতি তাই কোন নির্দিষ্ট n বা শক্তি স্তরের জন্য শক্তি En স্থির থাকবে কোয়ান্টাম সংখ্যা k 1 2 থেকে শুরু করে n অবধি বাড়তে পারবে m এর মান থাকবে k থেকে k এর মধ্যে এখান থেকেই কিন্তু আমরা পরমাণুর গঠন পাবো শুধু পরমাণুর গঠন না পর্যায় সারণি বিভিন্ন পরমাণুর বর্ণালী এই সবের বিষয়ে জানতে পারব তখনকার দিনে লোকে কোয়ান্টাম সংখ্যা বিভিন্ন শক্তি স্তর ইত্যাদি জানার পর এই বিষয়গুলি নিয়ে অনুসন্ধান শুরু করে আমরা দেখে নেব এই অনুসন্ধানে কি কি থেকে সাহায্য পাওয়া যেতে পারে এই অনুসন্ধানের জন্য আমরা মূলত ব্যবহার করব স্পেক্ট্রোস্কোপি মনে রেখো স্পেক্ট্রোস্কোপি থেকেই আমরা পরমাণুর গঠন বা তার শক্তি স্তরগুলি পেয়েছি যা করা হয় তা হল একটি নির্দিষ্ট গ্যাসের উপরে আলো ফেলা হয় ও বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্য পর্যবেক্ষণ করা হয় স্পেক্ট্রোস্কোপি চৌম্বক ক্ষেত্রের উপস্থিতি তেও করা যায় তাতে কি করতে হয় এটাই আমি এখন তোমাদের বলব একটি আহিত কণা যদি তার গোলাকার কক্ষপথে ঘোরে যেমন ইলেকট্রন সেটি একটি তড়িৎবাহী লুপের মত ধরে নেওয়া যায় আমরা জানি একটি R ব্যাসার্ধের লুপে যদি I পরিমাণ তড়িৎ বাহিত হয় তাহলে এর সাথে সম্পর্কিত চৌম্বক ভ্রামক হল লুপের ক্ষেত্রফল গুন I এখানে ক্ষেত্রফল কে আমি ভেক্টর হিসেবে লিখছি গোলাকার কক্ষপথ হলে ক্ষেত্রফল হয় R2 এর দিক যদি ধরে নিই z দিক তাহলে লিখব z একক ভেক্টর গুন I এদিকে এই I হল আধান e গুন তার ঘোরার কম্পাঙ্ক আমি যদি শুধু এর মান নিয়ে ভাবি এটি তাহলে হবে R2νe তাহলে একটি আহিত কণা যার আধান e গোলাকার কক্ষপথে ঘুরলে তার সংশ্লিষ্ট চৌম্বক ভ্রামক হল R2ν e যা R2e2π ছাড়া আর কিছুই নয় আবার এটি হল R2e2 হল কম্পাঙ্ক এই রাশি কে আমি লিখতে পারি mR2e2m কিন্তু mR2 কি হয় mR2 হল কৌণিক ভরবেগ আর তাই চৌম্বক ভ্রামকের মান হল le2m এখানে m হল কণার ভর এটি ভেক্টর হিসেবে লিখলে চৌম্বক ভ্রামক e2ml এই e হল ইলেকট্রনের আধান কারণ এখানে ইলেকট্রনের গতি নিয়েই কথা হচ্ছে আর এই ইলেকট্রন কে যদি একটি চৌম্বক ক্ষেত্রে রাখা হয় তার শক্তি হবে B B হল চৌম্বক ক্ষেত্র এবার এর গুরুত্ব পারমাণবিক গঠনের ক্ষেত্রে কি তা নিয়ে আলোচনা করা যাক পারমাণবিক গঠন কেমন হয় বিভিন্ন স্তর থাকে যেমন n স্তর k স্তর ও m স্তর k হতে পারে 1 2 থেকে শুরু করে n পর্যন্ত এখানে m ভীষণ গুরুত্বপূর্ণ এটি হল কৌণিক ভরবেগের z কম্পোনেন্ট আর সেটি k k 1 k 2 থেকে 0 1 2 হয়ে যেতে পারে k পর্যন্ত মোট 2 k 1 মান হতে পারে তার লক্ষ্য করো এই সংখ্যা কিন্তু বিজোড় আমি যদি একটি শক্তি স্তর নিই এর মধ্যে কিন্তু অনেক অনেক শক্তি স্তর আছে এবার যদি আমি চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করি কি হবে এমন চৌম্বক ক্ষেত্র যা নির্ভর করে বিভিন্ন m এর উপরে যা Lz এর প্রতিনিধিত্ব করে ধরো আমরা z দিক বরাবর চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করছি আমাদের কাছে থাকবে বিভিন্ন শক্তি স্তর বিভিন্ন শক্তি এই স্তর গুলি বিভক্ত হয়ে যাবে অনুমান করো একটি পরমাণু রয়েছে এটি তার শক্তি স্তর En এবার চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করা হল এই হল চৌম্বক ক্ষেত্র শক্তি স্তরগুলি বিভিন্ন ms অনুযায়ী বিভক্ত হয়ে যাবে এইগুলি কোন m এর মান হতে পারে দেখে নিই কত গুলি আছে 1 2 3 4 5 6 7 8 আমি 9টি ধরলাম তাই এটি হবে 0 তারপর ℏ 2ℏ 3ℏ 4ℏ আর ℏ 2ℏ 3ℏ 4ℏ এই স্তরগুলির শক্তি কিন্তু আলাদা শক্তি হল B যার সমান আসলে zB এবার শক্তি স্তরের মান যদি ঋণাত্মক হয় সেটি উপরে উঠবে আর ধনাত্মক z কম্পোনেন্ট হলে সেটি নিচে নাম্বে তাই এটি হয়ে যাবে 4 B বা 3 B 2 B এই রকম অর্থাৎ এই স্তর গুলি বিভক্ত হয়ে যাবে ফলে বর্ণালীর রেখা গুলিও বিভক্ত হবে তাই ধরো আগে আমাদের কাছে এমন একটি রেখা ছিল তার সংশ্লিষ্ট তরঙ্গদৈর্ঘ্য λ এটি এবারে বিভক্ত হবে কাছাকাছি কিছু রেখায় তার সংখ্যা কত হবে এই সংখ্যা নির্ধারণ হবে কতগুলি স্তর আছে তার উপরে আর এই সংখ্যাটি অর্থাৎ বিভক্ত হয়ে কতগুলি রেখা হবে তা কিন্তু বিজোড় সংখ্যা হবে সঠিকভাবে বললে 2 k 1 আমি এইসব তোমাদের করে দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো কি ভাবে এই তত্ত্বের বিকাশ কি ভাবে হয়েছে এটি মাথায় থাকলে পরে শ্রডিঞ্জার সমীকরণ Schrodinger's equation সমাধান করতে অনেক সুবিধে হবে যদিও এই বিষয়গুলি পরীক্ষা করেই প্রমাণ করা যায় পরে যখন সম্পূর্ণ কোয়ান্টাম মেক্যানিক্স শিখবে আমি এইগুলি সঠিক তত্ত্ব দিয়ে তোমাদের বোঝাব সেটি হল প্রথম তথ্য তাহলেচৌম্বক ক্ষেত্রে স্পেক্ট্রোস্কোপির সাহায্যে আমরা একটি শক্তি স্তরের বিভিন্ন স্তর জানতে পারি এটি পরীক্ষামূলক সিদ্ধান্ত আরেকটি এমন বিষয় হল পর্যায় সারণি এখানে মৌলগুলির রাসায়নিক বৈশিষ্ট্য পর্যায়ক্রমিকভাবে পরিবর্তিত হয় ধরো লিথিয়াম সোডিয়াম পটাসিয়াম এদের বৈশিষ্ট্য একই রকমের হয় বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম ইত্যাদির বৈশিষ্ট্য সদৃশ হয় এদের পারমাণবিক সংখ্যা হল 3 11 আর 19 আর এদের 4 12 আর 20 এই 8 এর পার্থক্যের সাথে পর্যায়ক্রমিকভাবে বৈশিষ্ট্য পরিবর্তিত হয় শুধু বর্ণালীর প্রকৃতিই নয় শোষণ ও নিঃসরণ ও পর্যায়ক্রমেই পাল্টায় এখান থেকে পর্যবেক্ষণ করা হয় যে চৌম্বক ক্ষেত্রে বিভক্ত রেখা জোড় সংখ্যক হয় যা আমাদের আগের শেখা বিষয়ের সঙ্গে মেলে না এরপর আসে বিখ্যাত স্টার্ন গারল্যাক পরীক্ষা সেই পরীক্ষায় তারা ব্যবহার করেন রুপোর পরমাণু সেগুলি কে পাঠানো হয় বিষম চৌম্বক ক্ষেত্র B দিয়ে বিষম চৌম্বক ক্ষেত্র কেন কারণ দ্বিমেরুর উপরে বল শুধু বিষম ক্ষেত্রেই তৈরি হয় এবার m অর্থাৎ কৌণিক ভরবেগের z কম্পোনেন্টের সংখ্যা যদি বিজোড় হয় প্রত্যাশা অনুযায়ী রেখার সংখ্যাও বিজোড় হওয়া উচিত কারণ কোন কিছু যদি চৌম্বক ক্ষেত্রে রাখা হয় স্তরগুলি বিভক্ত হবে m এর মান অনুযায়ী যা হতে পারে 2 0 ℏ 2ℏ এমন সংশ্লিষ্ট চৌম্বক ভ্রামকের মান ও আলাদা হবে তাই এদের উপরে প্রযুক্ত বল ও আলাদা হবে আর আমরা বিজোড় সংখ্যক রেখা দেখব কিন্তু পরীক্ষায় তা দেখা গেলনা তাঁরা পেলেন দুটি রেখা পরমাণু যখন বেরিয়ে এলো আমরা এখনো যা শিখেছি তার সঙ্গে কিন্তু এই পর্যবেক্ষণ মিলছেনা এই সমস্ত পরীক্ষামূলক প্রমাণের সাহায্যে স্পেক্ট্রোস্কোপিক নোটেশান দেওয়া হয়েছিল যেমন হাইড্রোজেনের গঠন হল 1 s হিলিয়াম এখানে প্রথম সংখ্যাটি দেখায় n এর মান 1 হলে 2টি ইলেকট্রন থাকবে লিথিয়াম এর গঠন হয় 1 s 2 2 s 1 মানে n 1 n 2 স্তর দুটি পূর্ণ আর তার প্রকৃতি s এই s বর্ণালীর নির্দিষ্ট কোন বিশ্লেষণ থেকে পাওয়া গেছিল বেরিলিয়ামের গঠন 1 s 2 2 s 2 বোরন 1 s 2 2 s 2 2 p 1 এই স্তরে ইলেকট্রনের সংখ্যা হল 2 আর এখানে যথাক্রমে 3 ও 4 এই ভাবে নিয়ন কে স্পেট্রোস্কোপি দিয়ে বা পর্যায় সারণির থেকে পাওয়া প্রমাণ থেকে জানা যায় তার গঠন হল1 s 2 2 s 2 2 p 6 তার মানে হল কিছু সংখ্যা থাকে যেগুলি পূর্ণ করতে হয় 8 এর পর্যাবৃত্তি ও লক্ষ্যনীয় এবারে সংশ্লিষ্ট কোয়ান্টাম শর্তগুলি দেখা যাক শর্ত অনুযায়ী যদি n 1 হয় তাহলে k 1 আর তাই m 2 1 0 1 2 আমি বরং উল্টো দিক থেকে বলি বাস্তবে আমরা দেখি n সমান 1 হলে সেখানে থাকে 3টি স্তর প্রত্যেকটি স্তরে যদি একটি করে ইলেকট্রন থাকে মোট ইলেকট্রন সংখ্যা হবে 3 k সমান 2 হলে মোট ইলেকট্রন থাবে 5টি অথচ পরীক্ষামূলক ভাবে কিন্তু এই ফল পাওয়া যায়না বাঁ দিকে আমি পরীক্ষামূলক ফলাফল লিখছি প্রথম যেই সিদ্ধান্তে আসা হয় তা হল সর্বনিম্ন k সমান 1 নয় বরং কৌণিক ভরবেগের সর্বনিম্ন মান হতে পারে 0 অর্থাৎ কৌণিক ভরবেগ কে যদি বলি প্রথম কোয়ান্টাম সংখ্যা তা হবে k - 1 এবার আমি সবুজ দিয়ে লিখছি যদি n 1 হয় আর l 0 অর্থাৎ k - 1 তাহলে সংশ্লিষ্ট m হবে 0 n 2 হলে l 0 ও l 1 হতে পারে যা হল k - 1 তাহলে m এর মান 0 বা m সমান 1 0 1 প্রভৃতি হতে পারে তাই সর্বনিম্ন কৌণিক ভরবেগের মান হল 1 ইলেকট্রনের একটি নিজস্ব কোয়ান্টাম সংখ্যা থাকে যা তার সহজাত অর্থাৎ যা তার গতির উপরে নির্ভর করেনা ইলেকট্রনের এই কোয়ান্টাম সংখ্যা কে বলা হয় স্পিন আর তার মান হতে পারে ℏ2 বা ℏ2 তার স্পিনের z কম্পোনেন্ট হিসেবে এদের পার্থক্য লক্ষ্য করো এটি কিন্তু একটি পূর্ণসংখ্যা যদিও এটি যা বলে তা হলে কৌণিক ভরবেগের z কম্পোনেন্ট হল স্পিন এই কথাটি আমি অন্য রঙ দিয়ে লিখি স্পিন বা ইলেকট্রনের সহজাত ভরবেগ এর অর্ধ পূর্ণসংখ্যার গুণিতক হয় মনে আছে বোর কি বলেছিলেন তিনি বলেছিলেন যে কৌণিক ভরবেগের সর্বনিম্ন মান হল ও তারপর তা পূর্ণসংখ্যার গুণিতকে বদলায় কিন্তু পারমাণবিক গঠন কে ব্যাখ্যা করতে পরীক্ষামূলক ফলাফল বিচার করলে আমরা জানতে পারি যে স্পিন বা ইলেকট্রনের সহজাত ভরবেগ ও অর্ধ পূর্ণসংখ্যার গুণিতক হয় যদিও এখানেও পার্থক্য 1 থাকে অর্থাৎ আমারা আরও একটি কোয়ান্টাম সংখ্যা পাই যার নাম দেওয়া হয় ms s অর্থাৎ স্পিন তোমাদের মনে করিয়ে দিই একটি ইলেকট্রন তার কক্ষপথে ঘুরলে তার সংশ্লিষ্ট চৌম্বক ভ্রামক তার কৌণিক ভরবেগের সঙ্গে সম্পর্কিত হয় এই ভাবে μel2m যদিও ইলেকট্রনের ক্ষেত্রে দেখা যায় যে ইলেকট্রনের স্পিন থাকে ও তার সঙ্গে থাকে স্পিন চৌম্বক ভ্রামক s পরীক্ষা থেকে পাওয়া যায় যে s2 আর এর সাহায্যেই বর্ণালী রেখার বিভক্ত হওয়া ব্যাখ্যা করা হয় অতএব sZ2eℏ22m বা 2eℏ22me এর নাম দেওয়া হয় জাইরো ম্যাগ্নেটিক রেশিও যার মান কক্ষীয় কৌণিক ভরবেগের জন্য এক ও স্পিন কৌণিক ভরবেগের জন্য দুই একটি ইলেকট্রনের অন্তর্নিহিত কৌণিক ভরবেগের ধারণা কে স্পিন বলার কথা উহলেনবেক এবং গডস্মিত প্রস্তাব করেন তারপরে পরমানুর গঠন বোঝানোর জন্য পাওলি নিয়ে আসেন তার অপবর্জন নীতি তিনি বলেন দুটি ইলেকট্রনের সব গুলি কোয়ান্টাম সংখ্যা কখনোই এক হতে পারেনা সেটি একটি মূল নীতি হয়ে দাঁড়ায় এবারে দেখা যাক আমাদের কাছে কি আছে আমাদের কাছে আছে কোয়ান্টাম সংখ্যা n l m ও ms এবার নির্দিষ্ট একটি n এর জন্য কোয়ান্টাম সংখ্যা n l m ও ms থাকবে n এর জন্য মনে করো k এর মান কি ছিল k এর মান ছিল 1 2 থেকে শুরু করে n পর্যন্ত কিন্তু এখন আমরা আর k এর মান নিয়ে চিন্তিত না এখন আমাদের আছে l k - 1 তাহলে এর মান হবে 0 1 2 হয়ে n - 1 পর্যন্ত আর এটি সম্পর্কিত কৌণিক ভরবেগের সাথে প্রত্যেকটি l এর জন্য m এর মান হবে - l থেকে l অবধি এরপরে আসে চতুর্থ কোয়ান্টাম সংখ্যা ms যা হতে পারে 12 বা 12 কিন্তু এর অর্থ কি তা বুঝে নেওয়া যাক l এর মানে হল কৌণিক ভরবেগ এর মান l এই m মানে কৌণিক ভরবেগের z কম্পোনেন্ট হল m আর ms মানে স্পিন কৌণিক ভরবেগ যা হয় ℏ2 বা ℏ2 ছোট করে লিখলে ms এর সঙ্গে যদি এটি বলে দিই যে কোন দুটি ইলেকট্রনের সব কটি কোয়ান্টাম সংখ্যা সমান হতে পারেনা তার থেকেই পর্যায় সারণিতে 8 এর নিয়মে পর্যাবৃত্তির ব্যাখ্যা পাওয়া যায় স্পেক্ট্রোস্কোপি তেও এখানে একটি সূক্ষ্ম ফল পাওয়া যায় যার সাহায্যে চৌম্বক ক্ষেত্রে শক্তি স্তর বিভক্ত হওয়ার কারণ জানা যায় সেটাই এবার আমি তোমাদের বলব কিন্তু তার আগে পরমাণুর বৈশিষ্ট্যের পর্যাবৃত্তি নিয়ে আলোচনা করে নিই দেখো যদি n 1 হয় l হতে পারে 0 m হতে পারে 0 আর ms হতে পারে 12 বা 12 তাহলে এই স্তরে সর্বাধিক ইলেকট্রনের সংখ্যা হতে পারে 2 ইলেকট্রনের সংখ্যা ডান দিকে লিখছি অর্থাৎ একটি ইলেকট্রন প্রতি কোয়ান্টাম সংখ্যার জন্য এবার যদি n 2 হয় l হতে পারে 0 m হতে পারে 0 আর ms হতে পারে 12 বা 12 এখানে ইলেকট্রন সংখ্যা দুই কিন্তু এখন এও হতে পারে যে l 1 তাই m 1 0 1 প্রতি স্তরের দুটি করে ms তাহলে ইলেকট্রন সংখ্যা 6 এই ভাবে চলতে থাকে এই ভাবে প্রতিটি স্তর তৈরি হয় আর তোমরা নিশ্চয়ই পর্যাবৃত্তি লক্ষ্য করছ এখানে থেকেই আসে আফবাউ নীতি যা বলে যেই ক্রমে প্রতিটি পারমাণবিক স্তর পূর্ণ হয় তা হল প্রতি n l এর জন্য ক্রমবর্ধমান সংখ্যায় আর n l যদি সমান হয় তাহলে যেই স্তরের n কম সে আগে পূর্ণ হয় মানে n 1 l 0 স্তর আগে পূর্ণ হবে তারপর n 2 l 0 তারপর l 1 পূর্ণ হবে বা n 3 হলে আগে l 0 পূর্ণ হবে তারপর l 1 কিন্তু এবার প্রতিযোগিতা হবে n সমান 4 l 0 এর সাথে কারণ দুটি ক্ষেত্রেই n l 4 কিন্তু এখানে নিচের স্তরটি আগে পূর্ণ হবে অর্থাৎ n 3 l 1 এবার n 3 l 2 হলে কি হবে n l হল 5 কিন্তু n 4 l 1 হলেও n l হয় 5 তাই না এখানে কিন্তু আমরা আগে পূর্ণ করব n 4 l 0 স্তর কে তারপরে পূর্ণ হবে n 3 l 2 স্তর আবার n 5 l 0 হলেই n l হয় 5 এখানেও আগে পূর্ণ হবে নিম্ন n স্তর তাই আগে পূর্ণ হবে n 4 l 1 তারপর n 5 l 0 এই হল সেই ক্রম যার অনুযায়ী আমরা ইলেকট্রনের সংখ্যা দেখতে পাবো 2 2 6 2 6 2 এটি l সমান 2 এর জন্য তাই 10 পরেরটি l সমান 1এর জন্য তাই হবে 8 তারপর l সমান 0 তাই আবার 2 তাহলে মোট কটি ইলেকট্রন হল এইগুলি সব মুছে দিচ্ছি এবার হিসেব করব মোট ইলেকট্রন সংখ্যা আমরা যদি n সমান 1 l সমান 0অবধি পূর্ণ করি আমরা পাবো 2 4 10 12 18 20 30 38 40 এই ভাবে শেলগুলি পূর্ণ হবে এখানেই কিন্তু পর্যাবৃত্তি চলে আসে এই ভাবেই শেল গুলি পূর্ণ হয় এইভাবেই পরমানুর গঠন ব্যাখ্যা করা হয়েছিল এই উপরোক্ত নীতি কে অনেক সময় এই ভাবেও লেখা হয় বিভিন্ন স্তর গুলি এই ভাবে লেখা হয় 1 s 2 s 2 p 3 s 3 p 3 d 4 s 4 p 4 d 4 f 5 s 5 p 5 d 5 f এই ভাবেই চলতে থাকে এরপরে এই স্তরগুলি পূর্ণ করা হয় তীর চিহ্ন বরাবর আমরা শুরু করি 1 s থেকে তারপর পূর্ণ হয় 2 s তারপর 2 p আর 2 p র পরে 3 s 3 p কিন্তু 3 p র পরে 3 d পূর্ণ করা যায়না আমাদের আগে ভর্তি করতে হয়4 s তারপর আসে 3 d 4 p 5 s ও এমন ভাবে চলতে থাকে একে বলা হয় আফবাও নীতি এটি পর্যায় সারণীতে প্রায় সমস্ত পরমাণু অনুসরণ করে আর এই ভাবেই স্তরগুলি পূর্ণ হয় তাহলে শেষ করার আগে মনে করিয়ে দিই আমরা এই অধ্যায়ে কি কি শিখলাম আমরা দেখলাম পরমাণুতে ইলেকট্রনের কৌণিক ভরবেগ হতে পারে 0 2 প্রভৃতি ও স্পিন কৌণিক ভরবেগ হতে পারে 2 বা 2 স্পিন কৌণিক ভরবেগের এই দুটি মানের জন্যই কিন্তু আমরা স্টার্ন গারল্যাক পরীক্ষায় রুপোর পরমাণুর কিরণ কে দুই ভাগে বিভক্ত হতে দেখি আর আমাদের কাছে আছে পাওলি অপবর্জন নীতি যা বলে কোন দুটি ইলেকট্রনের সব কটি কোয়ান্টাম সংখ্যা এক হতে পারেনা এর সঙ্গেই আমি এই অধ্যায় শেষ করব তোমাদের আমি এই ইতিহাসটুকু বললাম যা আজ আমাদের জানা এটি জানা খুবই গুরুত্বপূর্ণ কারণ এখান থেকেই আমাদের ধারণা হয় যে এই তত্ত্ব কেমন ভাবে বিকশিত হয়েছে তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছ অনেক সময় আমরা কৌণিক ভরবেগ সমান বলি kℏ আবার হঠাৎ পরীক্ষামূলক প্রমান পেয়ে বলি না k না বরং ℏ তারপর আসে স্পিন কৌণিক ভরবেগের ধারণা ও অনেক বৈশিষ্টের ব্যাখ্যা পাওয়া যায় পাওলি অপবর্জন নীতি প্রবর্তিত হয় পর্যাবৃত্তি ও পারমাণবিক শেল কি ভাবে পূর্ণ হয় তা ব্যাখ্যা করার জন্য এই সব কিন্তু সংরক্ষিত রাখতে হবে এগুলি সমস্ত পরীক্ষামূলক ফলাফলযা আলোচিত নীতি গুলির সাহায্যে ব্যাখ্যা করা হয়েছিল এই সমস্ত একটি সম্পূর্ণ তত্ত্ব তৈরি করবে যা আমরা পরবর্তী সময়ে দেখব যখন আমরা কোয়ান্টাম মে